আমরা পরিষেবার কোয়ালিটি সম্পর্কে বিভিন্ন ধারণা আলোচনা করেছি এবং পরিষেবার রিকোভারি কনসেপ্টটা ইন্ট্রোডিউস করে আমরা গত সেশন শেষ করেছি আমি সংক্ষেপে রিকোভারি স্ট্র্যাটেজি কিভাবে গ্রাহককে আনন্দ দিতে এবং এক্সেলেন্স অর্জন করতে একটা পরিষেবা সংস্থার কাছে গুরুত্ব পায় তা আলোচনা করেছি আমরা আজকের আলোচনাতে পরিষেবা সম্পর্কে অভিযোগের পুরো বিষয়টি এবং রিকোভারি স্ট্র্যাটেজি নিয়ে বিশদে আলোচনা করব আমরা দেখব এটাতে আসলে গ্রাহকদের সাথে আমাদের আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে আলটিমেটলি আমরা গ্রাহকদের কোম্পানির অ্যাডভোকেট বানিয়ে কো মার্কেটিং করাতে পারবো এই যাত্রা শুরু হয় সার্ভিস কোয়ালিটি থেকে যেটার খুব প্রয়োজন যাত্রা টি শুরু হয় গ্রাহককে আনন্দ দেওয়ার থেকে তবুও আমরা বুঝি যে সবরকম চেষ্টা সত্ত্বেও ব্যর্থতা আসতে পারে কারণ সব পরিষেবাই একপ্রকার সিস্টেম সুতরাং সেখানে মানুষ আছে সেখানে মেশিন আছে সেখানে বিভিন্নরকম পদ্ধতি আছে এবং প্রায়েই পরিষেবার প্রয়োজন হয় বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং সিনক্রোনাইজড ডেলিভারি সুতরাং কোথাও অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি ঘটতেই পারে যেভাবে আপনি ছবিতে দেখছেন যখন কোন ত্রুটি ঘটে গ্রাহকের বিভিন্নরকম প্রতিক্রিয়া থাকে তারা কোন পাবলিক একশন নিতে পারে তারা পরিষেবা সংস্থার কাছে অভিযোগ জানাতে পারে গ্রাহক ফোরাম যেতে পারে তারা আইনি ব্যাবস্থা নিতে পারে তারা অন্য ধরনের ট্রাইবুনাল ব গ্রাহক ফোরামে অভিযোগ জানাতে পারে অথবা তারা কোর্টে যেতে পারে বা তারা কোন ব্যক্তিগত ব্যাবস্থা নিতে পারে যেমন অন্য গ্রাহককে জানিয়ে দেওয়া বা চুপচাপ পরিষেবাটি অন্য সংস্থা থেকে নিতে শুরু করে গ্রাহক অন্য সংস্থার পরিষেবা নিতে পারে যেটা উদাহরণস্বরূপ মোবাইল পরিষেবাতে আমরা চারনিং বলে থাকি অন্য সংস্থায় প্রবেশ বা পরিবর্তনে আজকাল দিনে বাধা খুব কম বিশেষ করে মোবাইল পরিষেবাতে নাম্বার একই রেখে সংস্থা পরিবর্তন ব্যাবস্থা চালু আছে আজকের দিনে এটা সহজ পূর্বে যখন এই ব্যাবস্থা ছিল না তখন এটা কঠিন ছিল কারণ আপনার ফোন নাম্বার বন্ধু ও ব্যাবসায়ী সহযোগীদের কাছে দেওয়া থাকে পূর্বে আপনার ফোন নাম্বার বন্ধ করতে পারতেন না কিন্তু আজকে আপনি একই নাম্বারে অন্য সংস্থার পরিষেবা নিতে পারেন এটা আপনি অনেক ঝামেলা করে করতে পারেন প্রচুর অভিযোগ জানাতে পারেন অথবা শান্ত ভাবে করতে পারেন শেষে আপনি অনেকের সঙ্গে কথা বলতে পারেন এবং যেভাবে আগের শেষনে আলোচনা করেছি যেটা আগে দশ বা কুড়িজন লোককে জানান যেত সেটা এখন সোশ্যাল মিডিয়ার মাধম্যে একটা বাজে মন্তব্য বা কোনো নির্দিষ্ট অভিযোগ হাজার জনের কাছে পৌঁছে যেতে পারে বেশিরভাগ সময় গ্রাহক কোন ব্যবস্থা নেয় না গভীরে চিন্তা করে না দোষারোপ করে অখুশি হয় গ্রাহক সন্তুষ্টি এবং সম্পর্ক তৈরীর জন্য সবথেকে ভালো সুযোগ পাওয়া যায় যখন গ্রাহক পাবলিক একশন নেয় বা অভিযোগ জানায় আমরা দেখেছি গ্রাহক যখন কোন ব্যবস্থা নেয় না সেই অবস্থাটি খুব ক্ষতিকর এবং সার্ভিস বিজনেসের সুযোগগুলোকে নীরবে শেষ করে দেয় আমরা আলোচনা করেছি বাস্তবে ৪ থেকে ৫ শতাংশ গ্রাহক অভিযোগ জানায় অধিকাংশজনই অভিযোগ জানায় না প্রথমে দেখব তারা কেন অভিযোগ জানায় এবং অভিযোগের উত্তরে তারা কি আশা করে তারা অবশ্যই আশা করে তাদের অভিযোগের একটা সুরাহা হবে সাধারণত তারা তাদের অসুবিধা এবং সমস্যার জন্য ক্ষতিপূরণ আশা করে এর পার্থক্য হতে পারে গ্রাহক যখন বন্ধুর মত হয় যদি গ্রাহকের সঙ্গে তোমার সম্পর্ক থাকে গ্রাহকের অভিযোগ সে ক্ষেত্রে গঠনমূলক হবে এবং সেটা তোমার সার্ভিস ভালো করতে সাহায্য করবে সার্ভিসের ফাঁকফোকর গুলো খুঁজে পেতে সাহায্য করবে আমরা দেখেছি বেশিরভাগ অখুশি গ্রাহক কোন অভিযোগ জানায় না অভিযোগ জানাবার জন্য যে সময় এবং প্রচেষ্টা লাগে তাতে গ্রাহক অনেক সময়ই উৎসাহ বোধ করে না মুখোমুখি অভিযোগ জানানো বিরক্তি জনক গ্রাহক নিজেকে হেলপ্লেস মনে করতে পারে কিছু একছত্র ব্যবসা যেমন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গ্রাহক ধরে নেয় অভিযোগ জানানো মানে সময়ের এবং প্রচেষ্টার অপচয় এবং কোন পরিবর্তন হবে না এই কোন কিছু না হওয়ার বিশ্বাস এবং ধারণা যে অভিযোগ করলে কোনো ভালো কাজ বেরিয়ে আসে না এইসব জিনিস গ্রাহককে অভিযোগ জানাতে বাধা দেয় গবেষণায় দেখা গেছে অর্থনৈতিক অবস্থাতে উচ্চশ্রেণীর লোকেরাই অধিকাংশ অভিযোগ জানায় নিম্নআয়ের লোকেরা কম অভিযোগ জানায় সামাজিক এবং রাজনৈতিক অবস্থার কারণে তারা সংশয়ী হয় এই ধরনের লোকেরাই আপনার ভবিষ্যতের কাস্টমার এবং সার্ভিস বিজনেসের ক্ষেত্রে তারা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের লোকেরাই তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ করে না আজকের দিনে সব ব্যবসাতে গ্রাহক কিভাবে স্পষ্ট ভাবে তাদের অভিযোগ জানাতে পারে সেদিকে নজর দেওয়া উচিত কারণ গ্রাহকরা যদি অভিযোগ জানাতে না পারে তবে তারা সোশ্যাল মিডিয়াতে বাজে মন্তব্য পাঠাতে পারে অথবা অন্যদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারে সুতরাং এটা খুব ক্ষতিকর হতে পারে এবং সংস্থার অভিযোগ জানাবার জন্য উপযুক্ত টেলিফোন এবং ওয়েব নির্ভর ব্যবস্থা থাকা উচিৎ আমার কালকে একটি ভালো অভিজ্ঞতা হয়েছে যখন আমি অ্যামাজনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তাদের ডেলিভারি ম্যান আমাদের ক্যাম্পাসে এসেও আমার বাড়ি খুঁজে পায়নি অভিযোগ করেছে এই কুরিয়ার প্রায়ই আইআইটি ক্যাম্পাসে আসে কিন্তু এই ছেলেটি নতুন হওয়াতে বাড়ি খুঁজে পায়নি আমি তারপরে একটা ই মেইল পেলাম যে অর্ডার ডেলিভারি হয়নি এবং পরবর্তী সপ্তাহে হবে আমি ভীষণ বিরক্ত হয়ে যোগাযোগের চেষ্টা করলাম এবং আমি এটা দেখে অবাক হলাম যে আমি যে মুহূর্তে আমার অভিযোগের ধরণ জানালাম এবং আমার মোবাইল নাম্বারটি দিলাম তারা জিজ্ঞেস করল যে আমি ওদের থেকে একটা কলব্যাক চাই কিনা আমি সেটাতে হ্যাঁ জানাতে তারা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো আমাকে ফোন করতে হয়নি আমি ওয়েবে ফর্ম পূরণ করে মোবাইল নাম্বার দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে গ্রাহক পরিষেবা থেকে ফোন আসে এবং তারা আমার অভিযোগ শোনে এবং তাদের সামনে গ্রাহক হিসাবে আমার আগের রেকর্ড ছিল এবং সেই হিসাবে তারা জানায় আমি তাদের কাছে একজন দামী গ্রাহক আমি প্রায়ই তাদের কাছ থেকে জিনিস কিনি এবং এই ঘটনাটা ব্যতিক্রম তারা চেষ্টা করবে যাতে আমার এক সপ্তাহ অপেক্ষা না করতে হয় তারা দুদিন সময় চেয়ে নেয় আজকে সেই প্যাকেটটি ডেলিভারি করা হয়েছে সুতরাং একজন নতুন ডেলিভারি ম্যান এর ত্রুটিতে যা ঘটেছিল ২৪ ঘণ্টার মধ্যে তারা সেটা রিকভার করে নিতে পারল সরবরাহের শেষ ধাপে এই ত্রুটি ঘটেছিল ই কমার্সে তারা অন্য সংস্থা থেকে জিনিস সংগ্রহ করে আমার মত গ্রাহকের কাছে পাঠায় এই পুরো ব্যবস্থা ঠিকমতো কাজ করেছিল আমি যথা সময়ে আমার অর্ডারের একনলেজমেন্ট পেয়েছিলাম জানতে পেরেছিলাম আমি তিন দিনের মধ্যে জিনিসটি পেয়ে যাব ইত্যাদি সব কিছুই ঠিক মত হয়েছিল শেষ মুহূর্তে ত্রুটি ঘটলেও কয়েক ঘণ্টার মধ্যে এটা শুধরে নিয়ে আমি আমার জিনিস ঠিকমত পেয়ে খুশি কিনা ফোন করে জানতে চেয়েছে এটা এই ধরনের পদ্ধতি যেখানে গ্রাহক যাতে সহজে অভিযোগ জানাতে পারে সে রকম ব্যবস্থা যদি থাকে এবং আপনার সিস্টেম দ্রুত ব্যবস্থা নিয়ে সেটা শুধরে নিলে গ্রাহকের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয় গবেষণা করে দেখা গেছে অভিযোগ স্বীকার এবং জবাব এর ব্যাপারে গ্রাহকরা এই তিন স্টেপ পদ্ধতি পছন্দ করে প্রথমে তার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে তারপরে পারস্পরিক মতের আদান প্রদান এবং শেষে সঠিক আউটকাম যার মানে যে অভিযোগ করা হয়েছে সেটার সমাধান করা যেমন আমি যে ঘটনাটা বলেছি যেখানে অভিযোগ জানানোতে যেটা আমি গতকাল পাইনি আজ আমি ভালো অবস্থাতে পেয়েছি গ্রাহক পরিষেবা প্রতিনিধির সাথে এই ইন্তেরাকশন যেখানে তারা নিজেদের ভুলটা স্বীকার করেছে এবং বলেছে যে তারা এটা শুধরে নেবে এবং এটা তাদের উপর প্রভাব ফেলবে সুতরাং আউটকাম দেওয়াটাই শুধু যথেষ্ট নয় পারস্পরিক যোগাযোগের পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ তোমাকে তোমার ভুলটা ঠিক করতে হবে এবং সাথে সাথে এটাও গ্রাহককে জানাতে হবে যে তার জন্য তুমি কিভাবে চেষ্টা করেছ এইগুলোই গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি করার সুযোগ সুতরাং গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে পরিষেবা রিকভারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে কোন ত্রুটি হয়েছে সেটা ঠিক কিন্তু সেটা লং টার্মে এ সাফল্য এনে দিতে পারে কিন্তু এই প্যারাডক্স টি চলে যাবে যদি আপনি পুনরায় সেই ত্রুটি করেন সুতরাং প্রথমবার অভিযোগের সাথে সাথেই আপনি যদি সেটা শুধরে নিতে পারেন এবং সেটাকে পারস্পরিক যোগাযোগের পদ্ধতির মাধ্যমে ঠিকমত পদক্ষেপ নিয়ে গ্রাহককে সঠিক আউটকাম দিতে পারেন সেক্ষেত্রে গ্রাহকের সাথে লং টার্ম সম্পর্ক তৈরী হতে পারে কিন্তু কিছু সময় এই ত্রুটি মারাত্মক হতে পারে যদি তুমি তোমার স্ত্রী অথবা বাচ্চার জন্মদিনের জন্য কোন উপহার অর্ডার করেছ এবং সেটি যদি পাঁচ দিন পরে আসে তবে সম্পূর্ণ উপলক্ষটাই ব্যর্থ হবে যদি তুমি কোনো দামি শাড়ি অথবা প্রিয় পোশাক ধোপার কাছে দিয়েছ এবং সেটি সে এমন ভাবে নষ্ট করেছে সেটাকে আর ঠিক করা যাবে না তুমি হয়তো একটা নতুন শাড়ি কিনতে পারো কিন্তু কখনোই সেই পোশাক বা শাড়ি ফেরৎ আসবে না সুতরাং সেইসব ঘটনা যেখানে রিকভারি সম্ভব নয় ত্রুটি দূর করা খুব কঠিন সেগুলি পরিষেবা সংস্থার পক্ষে সম্পর্ক তৈরিতে বাধা সৃষ্টি করে এটি একটা সম্পর্ককে পার্মানেন্টলি খারাপ করে দিতে পারে সুতরাং সবচেয়ে ভালো স্ট্রাটেজি প্রথমেই ঠিক কাজ করা এবং যদি এটা সম্ভব না হয় তবে নিশ্চিত করা এটা পুনরায় ঘটবে না যদি তুমি এটা করতে পার তবে খারাপ পরিস্থিতিতেও কোনো ভালো ফল বেরিয়ে আসবে এই ধরনের ছবি ব্যাখ্যা করে কিভাবে কাজটি প্রথম থেকেই ঠিক ভাবে করা যায় যেখানে এফেক্টিভ কাস্টমার হ্যান্ডলিং সিস্টেম থাকবে এবং কাস্টমারের অভিযোগ ঠিকমতো আইডেন্টিফাই করে তার সঙ্গে জড়িত নির্দিষ্ট লোকটিকেও আইডেন্টিফাই করা যাবে আমার কালকের মত সিচুয়েশনে তারা বুঝেছে আমি শুধু একজন রেগে যাওয়া গ্রাহকই শুধু নয় তারা ঠাণ্ডা মাথায় স্বীকার করেছে আমি তাদের একজন গুরুত্বপূর্ণ গ্রাহক এবং আমার সঙ্গে তাদের পাঁচ বছরের সম্পর্ক কে তারা খুবই গুরুত্ব দেয় তারা জানাল তারা আলাদা ৬ টা লোকেশনে প্রত্যেকবার আমাকে ডেলিভারি করেছে এবং তাদের এবারের ব্যর্থতা টেম্পোরারি এবং আনফরসিন এই ধরনের তথ্য যখন তারা দেয় এবং আমি যখন তাদের সাথে কথা বলছি তখন তারা তাদের ওয়েবসাইটে তুলে ধরে এবং সেটা শুধু অভিযোগের আইডেন্টিফিকেশন নয় সেটা তার পিছনে থাকা লোকের আইডেন্টিফিকেশন এবং এভাবে অভিযোগের নিষ্পত্তি হয় এ ধরনের অভিজ্ঞতা সংস্থার সিস্টেমে তুলে ধরা উচিৎ যাতে পরবর্তী ডেলিভারির সময় কোন নতুন লোক থাকলে তাকে যেন কিভাবে ডেস্টিনেশন এ পৌঁছোবে সেটা ব্রিফিং করে দেওয়া হয় আমার এখানে যে লোক আগে ডেলিভারি করেছে তার থেকে নেওয়া তথ্য সিস্টেমে থাকা উচিত যাতে কোনো নতুন লোক এলে সে আগের অভিজ্ঞতা থেকে সাহায্য নিতে পারে আপনি যদি ব্যাক স্টেজে সঠিক প্রযুক্তি গড়ে তুলতে পারেন তবে দেখবেন প্রথম বারেই আপনি কাজটি ঠিকভাবে করেছেন এবং অভিযোগ নিষ্পত্তির সাহায্যে গ্রাহক সন্তুষ্টি ও বিশ্বাস গড়ে তোলা যাবে পরিষেবা সম্পর্কে অভিযোগের ক্ষেত্রে ইন্টার্নাল গবেষণা করা প্রয়োজন কেন এরকম ঘটেছে এ রকম ত্রুটির কারন কি আমরা এটাকে বলে থাকি অভিযোগ কে সুযোগ হিসাবে দেখার কালচার গ্রাহক পরিষেবা বিভাগ থেকে যা তথ্য আসে সে সম্বন্ধে পুরো সংস্থার সজাগ থাকা উচিৎ এবং তাদের দ্রুত এই তথ্যকে প্রাধান্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ এই ধরনের ঘটনাকে তার সাথে যুক্ত সমস্ত লোকদের ট্রেনিংয়ের জন্য কেস হিসেবে দেখা উচিত যে একবার যখন এখানে সাফল্য এসেছে এবারে কেন ব্যর্থ হয়েছিল কিভাবে আবার সেখানে সাফল্য এল যারা সংস্থার পিছন এবং সামনের সারিতে কাজ করে তাদের স্কিল ডেভেলপ করা এবং তাদের মধ্যে সমন্বয় ঘটানো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের কাজ সংক্ষিপ্ত ভাবে বলা যায় যেটা কোন গ্রাহককে অভিযোগ জানাতে আটকাচ্ছে অথবা অভিযোগ করলে কি লাভ হবে বা অসুবিধার সৃষ্টি হবে সেটা নিয়ে তার ডাউট আছে এগুলোর জন্য সিস্টেম এর মধ্যেই ব্যবস্থা থাকতে হবে সুরাহা করার গ্রাহকের অভিযোগ শোনার জন্য ভালো টেলিফোন ও ওয়েব নির্ভর ব্যবস্থা থাকতে হবে এটা শুধু রুটিন ইমেইল হবে না এই বলে যে আমরা আপনার অভিযোগ পেয়েছি এবং 48 ঘণ্টার মধ্যে আমরা রেস্পন্ড করব আপনার খুব ভালো টেলিফোন এবং ওয়েব ইন্টারফেস থাকতে হবে যাতে আপনি গ্রাহকের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করতে পারেন কিছুক্ষণের মধ্যে না হলে কয়েক ঘণ্টার মধ্যে অবশ্যই এবং সেটা ২৪ বা ৪৮ ঘন্টা অবধি যাতে না যায় সিস্টেমে ঘটনাটিকে হাইলাইট করতে হবে এবং কিভাবে এই অভিযোগটি দূর করা হলো সেটাকেও হাইলাইট করতে হবে যাতে গ্রাহকের মনে কম সন্দেহ থাকে যে অভিযোগ করে কিছু লাভ হবে না এই ধরনের সন্দেহ সার্ভিস ব্র্যান্ড বানানো অ্যাপ্রচ এর সময় থেকেই দূর করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের অপ্রীতিকর অবস্থাকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো এই ইস্যুটি নিয়ে আমরা আগে আলোচনা করেছি যখন সার্ভিস বিজনেসে মানুষদের নিয়ে আমরা আলোচনা করেছি গ্রাহক আপসেট থাকবে রাগ করবে কিন্তু তাদের রাগের জবাবে রাগ করলে চলবে না তাদের অসন্তুষ্টি বা রাগকে ঠান্ডা মাথায় সহানুভূতি দিয়ে হ্যান্ডেল করতে হবে সেইজন্য শেষ কিছু সেশনে যখন আমরা পরিষেবার কোয়ালিটি নিয়ে কথা বলেছি আমরা সহানুভূতির উপর জোর দিয়েছি সহানুভূতি হচ্ছে সেই ক্ষমতা যেটা আপনাকে পরিস্থিতিকে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে এবং সেজন্য TEARR পাঁচটি পরিষেবা কোয়ালিটি পদ্ধতির মধ্যে সহানুভূতি এত গুরুত্বপূর্ণ স্থানে অবশ্য আমি আপনাদের স্ক্রিনে দেখিয়েছি এই বাধা দূর করার জন্য উপায় যেমন ফিডব্যাক প্রসেস টাকে সহজ করে তোলা গ্রাহককে ভরসা দিন যে ফিডব্যাক কে সিরিয়াসলি নেওয়া হয় দেখুন যাতে সত্যিই ফিডব্যাক কে গুরুত্ব দেওয়া হয় কেস গুলি হাইলাইট করুনগ্রাহককে উৎসাহ দিন যাতে তিনি ভালো রিকভারি সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বলেন কারন আমি আগে বলেছি গবেষণায় এসেছে কম সংখ্যার লোক ভালো খবর ফিডব্যাক দেয় বেশি লোক খারাপ ফিডব্যাক কে তুলে ধরে গ্রাহককে উৎসাহিত করুন ভালো ফিডব্যাক দেওয়ার জন্য তাদের ফোন করুন এবং জিজ্ঞেস করুন যে তারা সন্তুষ্ট কিনা এবং তারপরে তাদের অনুরোধ করুন তারা যেন কোন কমেন্ট পোস্ট করেন এবং সেই কমেন্টগুলি ইন্টার্নাল লোকদের দেখান এবং সেই জায়গাতেই নিয়ে যান যেখানে এক্সটার্নাল কমিউনিকেশন দেখানোর পারমিশন আছে ফিডব্যাক অভিজ্ঞতা টাকে কাস্টমার এবং যারা সার্ভিস দিচ্ছে তাদের সবার জন্যই পজেটিভ করে তুলুন এফেক্টিভ পরিষেবা রিকভারি দেওয়ার জন্য গ্রাহক অভিযোগ জানাবার পূর্বেই তৎপরতা দেখান অথবা অভিযোগের সঙ্গে সঙ্গেই রেস্পন্ড করুন বিভিন্ন ব্যর্থতার উপর ভিত্তি করে ডাটাবেস তৈরি করুন যাতে আপনার কাছে অনেক রিকভারি পদ্ধতি থাকে কোন ব্যর্থতা হলে আপনি লাফালাফি না করে আপনার জানা থাকবে কি ঘটলে কী কী ব্যবস্থা নিলে অভিযোগ ঠিকভাবে হ্যান্ডেল হবে আপনার সংস্থার যদি পরিষেবা রিকভারি পদ্ধতি সামলানোর দক্ষতা থাকে তবে আপনি পরিষেবার গ্যারান্টি দিতে পারেন খুব কম সার্ভিস কোম্পানি কোন রকম শর্ত ছাড়া গ্যারান্টি দিতে পারে এভাবে আপনি যদি বিনা শর্তে সহজ এবং পরিষ্কার পরিষেবার গ্যারান্টি দিতে পারেন তবে আপনার ব্র্যান্ড শক্তিশালী হবে কিন্তু এটাকে শর্তহীন করতে গেলে আপনাকে গ্রাহকের সাথে কমিউনিকেশন খুব সহজ ভাষায় করতে হবে এবং গ্যারান্টি টাকে কার্যকরী করার পদ্ধতি টাকেও সহজ করতে হবে আপনার পরিষ্কার জানা প্রয়োজন যে আপনার সংস্থার দক্ষতা এবং ক্ষমতা কতটুকু কোন পরিষেবার ক্ষেত্রে কিরকম কোয়ালিটি দিতে পারবে এবং সেখানে কি ধরনের গ্যারেন্টি দিতে পারবে গ্যারান্টি বিভিন্ন রকম হতে পারে কোন নির্দিষ্ট অংশের কোন নির্দিষ্ট গুণের স্পেসিফিক গ্যারেন্টি হতে পারে এটা ব্যতিক্রম হতে পারে কিন্তু সেটা পরিষ্কার ভাবে দেখানো উচিত বিভিন্ন রকম গুণের উপর বিভিন্ন রকম গ্যারান্টি হতে পারে যেমন কোন অংশ তিন মাসের মধ্যে বদলাবার সুযোগ কিছু ক্ষেত্রে কুপন দেওয়া হতে পারে প্যাকেজ হারিয়ে গেলে কুপন সাথে সাথেই দেওয়া হবে আপনি দেখতে পাবেন এয়ারলাইনস পরিষেবাতে এসব গ্যারান্টি আলাদা আলাদা ভাবে দেওয়া হয় যেমন ব্যাগ হারিয়ে গেলে বিমান যাত্রায় দেরি হলে বিমানের দেরির জন্য আপনার যদি কোথাও রাত কাটাতে হয় তবে ভালো এয়ারলাইনস সংস্থা তাদের ত্রুটি স্বীকার করে দেরি অনুযায়ী খাদ্য পানীয় এবং অন্য পরিষেবা যথাসময়ে প্রদান করে সুতরাং তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্যারান্টি দিচ্ছে যদিও এটা দেওয়া খুব কষ্টের শর্তহীন অথবা কম্পোজিট গ্যারান্টি আপনার যদি ভালো কোয়ালিটি মাত্রা না থাকে আপনি যদি এটা এক্সিকিউট করার ব্যাপারে নিশ্চিত না হন এই ধরনের গ্যারান্টি কোন কাজে লাগে না সুতরাং এই ধরনের গ্যারান্টি বাহিরে দেবার আগে সংস্থার ভিতরে সমন্বয় করতে হবে সংক্ষেপে যখন গ্রাহক অসন্তুষ্ট হয় তারা বিভিন্ন অ্যাকশন নিতে পারে যদিও কম সংখ্যক লোক সেটা নেয় যদি তারা অ্যাকশন নেয় দেখুন তারা যাতে উৎসাহিত হয় এবং আপনার পদ্ধতি যদি সরল হয় তারা ফোরামে না জানিয়ে আপনার কাছেই অভিযোগ জানাবে যদি তারা পাবলিক ফোরামে জানায় আপনার ফেসবুক এবং টুইটার পোস্টিং দেখার লোক থাকতে হবে যাতে আপনি কোন নেগেটিভ ট্রেন্ড সঙ্গে সঙ্গেই ধরতে পারেন এবং তার প্রতি নজর দিয়ে উপযুক্ত পরিষেবা যদি সময় মতো দেন তবে সম্পর্ক গড়ে তুলবার সুযোগ পাবেন আমরা তাকে পরিষেবার প্যারাডক্স বলি কিন্তু এই ধরনের সমস্যা যদি আবার হয় ত্রুটি যদি আবার ঘটে তবে ওটা প্যারাডক্স থাকবে না বাস্তবে এটা সম্পর্কের ক্ষতি করবে প্রথমবারই এবং সব সময় প্রথম সুযোগেই পরিষেবা ঠিক করে করা দরকার